আপনাকে আবার স্বাগতম এটি হল লেকচার নম্বর 51 এবং আমরা এখন ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটি নতুন টপিক নিয়ে এগিয়ে যাব সুতরাং আজকের বক্তৃতাটি ভূমিকা এবং ডিফারেনশিয়াল সমীকরণের তথ্যের ওপর হবে সুতরাং ডিফারেনশিয়াল সমীকরণ কি সুতরাং যে প্রশ্নটি এক বা একাধিক ইন্ডিপেন্ডেট ভেরিয়েবলের ক্ষেত্রে এক বা একাধিক ইন্ডিপেন্ডেট ভেরিয়েবলের ডেরিভেটিভস বা ডিফারেনশিয়ালকে অন্তর্ভুক্ত করে তাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে সুতরাং এখানে এটি হল ডিফারেনশিয়াল সমীকরণের উদাহরণ সুতরাং আমাদের এই সমীকরণগুলির সাথে জড়িত এই ডেরিভেটিভ টার্ম আছে এবং তাই আমরা এই সমীকরণটিকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলি এবং এটি একটি সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ হবে কারণ এই ডেরিভেটিভসগুলির সাধারণ অর্থ আমাদের এই ক্ষেত্রে x হিসাবে হয় এখানে শুধুমাত্র একটি ইন্ডিপেন্ডেট ভেরিয়েবল আছে y হল x এর উপর ডিপেন্ডেট ভেরিয়েবল সুতরাং আমাদের এখানে সাধারণ ডেরিভেটিভস আছে এটা হল দ্বিতীয় সমীকরণ এটিও সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ সুতরাং আমাদের এখানে এই ডিফারেনশিয়াল টার্ম আছে dx dy এবং এটি শুধুমাত্র এই সাধারণ ডেরিভেটিভগুলিও রয়েছে সুতরাং শুধুমাত্র একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যা y হবে এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যা x হবে সুতরাং উদাহরণস্বরূপ এখানে আমাদের x এবং t এর দুটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে এবং এটি আমরা এখানে দুটি ভেরিয়েবলের উপর নির্ভর করে যা হল x এবং t সুতরাং এখানে আমাদের সমীকরণে আংশিক ডেরিভেটিভ এর ধারণা আছে এবং তাই এটিকে আংশিক ডিফারেনশিয়াল ইকুয়েশন বা PDE বলা হয় কারণ এখানে এটির আংশিক ডেরিভেটিভসগুলি সাধারণ নয় এখন সমীকরণে আমাদের আংশিক ডেরিভেটিভস আছে সুতরাং এখানে অন্যান্য শ্রেণীবিভাগ রয়েছে যার অর্ডারকে আমরা ডিফারেনশিয়াল সমীকরণের অর্ডার বলি এবং অর্ডার আর কিছুই নয় সর্বোচ্চ অর্ডারের অর্ডার সুতরাং উদাহরণস্বরূপ এই প্রথম সমীকরণে সর্বোচ্চ অর্ডার ডেরিভেটিভ 4 হবে সুতরাং এই সমীকরণের ক্রম 4 হবে একইভাবে এই দুটি সমীকরণের ক্রম সম্পর্কে কথা বলা হবে আরেকটি পরিভাষা আছে যার ডিগ্রী এখানে ব্যবহার করব এখানে এই সমীকরণগুলিতে আবার সর্বোচ্চ অর্ডার ডেরিভেটিভস এর ডিগ্রী হবে উদাহরণস্বরূপ এই ক্ষেত্রে এটি উচ্চতর অর্ডার ডেরিভেটিভ হবে এবং এখানে পাওয়ার 1 বা এই টার্মটির ডিগ্রী হল 1 সুতরাং এই সমীকরণে অর্ডার 4 এবং ডিগ্রী 1 হবে আবার অর্ডার হল 1 কারণ আমাদের সর্বোচ্চ অর্ডার হল প্রথম অর্ডার যেমন dy dx টার্ম এখানে অন্য কিছু উপস্থিত হবে না এবং এই ক্ষেত্রে এখানে অর্ডার 3 তাই তৃতীয় অর্ডার ডেরিভেটিভ টার্ম আছে এবং ডিগ্রী 2 কারণ সর্বোচ্চ অর্ডার ডেরিভেটিভ ডিগ্রী 2 এ প্রদর্শিত হয় সুতরাং এই ডিফারেনশিয়াল সমীকরণের ডিগ্রী 2 এবং অর্ডার s 3 হবে পরবর্তী শ্রেণিবিন্যাসগুলি লিনিয়ার এবং নন লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণের মতো কথা বলবে সুতরাং এখানে আমরা একটি ডিফারেনশিয়াল সমীকরণকে লিনিয়ার বলা হয় যদি প্রতিটি ডিপেন্ডেট ভেরিয়েবল এবং প্রতিটি ডেরিভেটিভ শুধুমাত্র প্রথম ডিগ্রিতে ঘটে সুতরাং যদি আমরা পোডাক্ট বা পাওয়ার না দেখি তাহলে আমাদের একটি লিনিয়ার টার্ম আছে যার অর্থ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভের কোন প্রডাক্ট নেই সুতরাং তারপর আমাদের লিনিয়ার সমীকরণ আছে এবং যদি ডিফারেনশিয়াল সমীকরণটি লিনিয়ার না হয় তবে আমরা নন লিনিয়ার সমীকরণ বলি সুতরাং নন লিনিয়ার ওয়ান এ ডেরিভেটিভ বা ডেরিভেটিভের সাথে ডিপেন্ডেট ভেরিয়েবলের উৎপাদনে আমরা বিদ্যমান থাকব সুতরাং প্রতিটি লিনিয়ার সমীকরণ একটি প্রথম ডিগ্রী যা স্পষ্ট সুতরাং কারণ লিনিয়ার সমীকরণে কোন পোডাক্ট বা পাওয়ার থাকবে না তাই এটি প্রথম ডিগ্রী হবে কিন্তু প্রতিটি প্রথম ডিগ্রী সমীকরণ লিনিয়ার নাও হতে পারে কারণ উদাহরণস্বরূপ এখানে এটি দ্বিতীয় ক্রম সমীকরণ হবে এবং ডিগ্রী এখানে একটি হবে কারণ ডিগ্রিটিকে সর্বোচ্চ অর্ডার টার্মটির ডিগ্রী হিসাবে সংজ্ঞায়িত করা হয় কিন্তু এই সমীকরণটি অ লিনিয়ার কারণ এই পোডাক্ট y এবং dydx হবে সুতরাং এটি একটি অ লিনিয়ার সমীকরণ এবং এটি একটি প্রথম ডিগ্রী কিন্তু এটি একটি অ লিনিয়ার হবে সুতরাং প্রতিটি লিনিয়ার সমীকরণ প্রথম ডিগ্রি কিন্তু প্রতিটি প্রথম ডিগ্রী সমীকরণ লিনিয়ার হবে না এখন ডিফারেনশিয়াল সমীকরণের সমাধানের দিকে আসছি যা ডেরিভেটিভ টার্ম ছাড়া ডিপেন্ডেট এবং স্বতন্ত্র ভেরিয়েবলের মধ্যে যে কোন সম্পর্ক হবে কারণ সমাধানটিতে আমরা ডেরিভেটিভ দেখতে চাই না ডেরিভেটিভগুলি ডিফারেনশিয়াল সমীকরণে থাকবে সুতরাং এই ডিপেন্ডেট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর মধ্যে যে কোন সম্পর্ক যা ডিফারেনশিয়াল সমীকরণকে সন্তুষ্ট করে তাকে সমাধান বা ডিফারেনশিয়াল সমীকরণের অবিচ্ছেদ্য বলা হয় সুতরাং উদাহরণস্বরূপ আমরা এই ফাংশনটি গ্রহণ করি এই দুইটির মধ্যে এই সম্পর্কটি আরবিটারি কনস্ট্যান্ট হবে আমরা যাচাই করতে পারি যে এটি এই ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান হবে কেন এটি সমাধান কারণ এই সম্পর্কটি এই ডিফারেনশিয়াল সমীকরণকে সন্তুষ্ট করে যা আমরা সহজেই যাচাই করতে পারি কারণ যদি আমরা এখানে এই y এর ডেরিভেটিভ গ্রহণ করি তবে আমরা x স্কোয়ারের উপরে মাইনাস A পাব এবং সমীকরণে আমাদের দ্বিতীয় ডেরিভেটিভও আছে সুতরাং আমরা এখানে দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভের জন্য যাব সুতরাং এটি দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ হবে এবং যদি আমরা এখানে সমীকরণে এটি প্রতিস্থাপন করি তবে প্রথমটি এখানে দ্বিতীয় হয়ে যাবে সুতরাং যদি আমাদের দুটি Ax3 এবং তারপরে এই 2x হয় তবে এখানে প্রথম অর্ডার টার্মটি Ax2 হবে সুতরাং আমরা এখানে 24x3 এবং এখানে 2Ax3 দেখতে পাচ্ছি সুতরাং এটি বাতিল হয়ে যাবে এবং আমরা 0 পাব যা সমীকরণের ডান হাতের দিকে হবে সুতরাং আমরা যা পর্যবেক্ষণ করেছি যে এই সম্পর্কটি এই ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান হবে কারণ এই সম্পর্ক সেট এই ডিফারেনশিয়াল সমীকরণকে স্যাটিস্ফাই করে এবং এখন আমরা এই ডিফারেনশিয়াল সমীকরণ গঠনের দিকে যাচ্ছি অতএব তার আগে আমাদের এই কার্ভর ফ্যামিলির পরিচয় দিতে হবে সুতরাং কার্ভর একটি n প্যারামিটার ফ্যামিলি হল এই ফর্মের সম্পর্কের সেট তাই এখানে xy x y f x y c1 c2 cn 0 তে একটি সম্পর্ক রয়েছে সুতরাং এই প্যারামিটারগুলি পরিবর্তন করে আপনি এখানে ভিন্ন ভিন্ন কার্ভ পাবেন এটিই কার্ভগুলির একটি ফ্যামিলি কারণ এই c এর বিভিন্ন মানগুলির আমাদের একটি ভিন্ন কার্ভ রয়েছে এবং উদাহরণ এখানে এই কেন্দ্রীভূত বৃত্তের প্রথম সেট যদি আমরা গ্রহণ করি তার মানে x2 y2 c এবং c একটি প্যারামিটার সুতরাং একটি প্যারামিটার ফ্যামিলি এবং c একটি নেগেটিভ বাস্তব সংখ্যা নেয় কারণ এখানে x2 y2 এটিকে ইতিবাচক হতে হবে সুতরাং এটি একটি নেতিবাচক সুতরাং এই c কেও অ নেতিবাচক হতে হবে সুতরাং এটি অ নেতিবাচক বাস্তব মান গ্রহণ করছে এবং c এর ভিন্ন ভিন্ন মানের জন্য এগুলি একই কেন্দ্রের বৃত্তের সমীকরণ হবে সুতরাং এখানে একটি ফ্যামিলি ছিল আমাদের একটি মাত্র প্যারামিটার আছে যা হল c এবং যদি আমরা c পরিবর্তন করতে থাকি তাহলে আমরা এখানে বৃত্তগুলি পাচ্ছি কেন্দ্রের একই এবং ভিন্ন ব্যাসার্ধ সহ আবার বৃত্তের সেট যদি আমরা এখানে নিয়ে যাই আমরা কেন্দ্রের পাশাপাশি ব্যাসার্ধের সাথেও পরিবর্তিত হচ্ছি সুতরাং এটি এখানে সমস্ত বৃত্তের সেট যা আমরা c1 c2 এবং c3 নির্বাচন করতে পারি সুতরাং c1 c2 একটি বাস্তব সংখ্যা এবং c3 হল একটি পজিটিভ নন নেগেটিভ বাস্তব সংখ্যা সুতরাং সেই ক্ষেত্রে এটি এই তিনটি প্যারামিটার c1 c2 c3 এর একটি ফ্যামিলি আছে আগেরটি একটি প্যারামিটারের ফ্যামিলি ছিল কারণ একমাত্র ব্যাসার্ধ সেই ক্ষেত্রে আলাদা ছিল এখানে আমাদের বিভিন্ন কেন্দ্র এবং বিভিন্ন বৃত্তের ব্যাসার্ধ রয়েছে সুতরাং এখানে 3টি বৃত্তের প্যারামিটার ফ্যামিলি রয়েছে এবং এখন আমরা যা সংরক্ষণ করি তা হল যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান যা আমরা আগের উদাহরণেও দেখেছি সেটা হল কার্ভের ফ্যামিলি যা আমরা পরবর্তী স্লাইডেও পর্যবেক্ষণ করব সুতরাং কিভাবে কার্ভ দেওয়া n প্যারামিটার ফ্যামিলিের জন্য ডিফারেনশিয়াল সমীকরণের এই গঠনটি কিভাবে করতে হয় তাহলে আপনি এখানে কি দেখতে পাবেন যদি আমাদের কার্ভের এই n প্যারামিটার ফ্যামিলি থাকে মানে একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান থাকে তাহলে এই প্রদত্ত কার্ভ ফ্যামিলি থেকে কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন বা সংশ্লিষ্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে যার সমাধান এই কার্ভের দেওয়া ফ্যামিলি সুতরাং একটি নির্ধারিত n ধ্রুবক কার্ভের ফ্যামিলি থেকে আমরা nth অর্ডার ডিফারেনশিয়াল সমীকরণ পেতে পারি যার সমাধান ফ্যামিলি থেকে দেওয়া সুতরাং ডিফারেনশিয়াল সমীকরণের ক্রম আসলে নির্ভর করবে আমরা কতগুলি প্যারামিটার ফ্যামিলি নিয়েছি তার ওপর সুতরাং এখানে এটি আসলে কিভাবে পেতে হয় প্রদত্ত সমীকরণ n বার পার্থক্য করুন এবং আমরা একটি অতিরিক্ত সমীকরণ পেয়েছি সেখানে একটি প্রদত্ত n প্যারামিটার ফ্যামিলি সমীকরণ ছিল যা আমরা পৃথক করি এই ফ্যামিলিকে আলাদা করে রাখি সুতরাং আমরা n আরও সমীকরণ পাব যখন আমরা এই n বার এবং এই n প্লাস 1 মোট সমীকরণের মধ্যে পার্থক্য করব আমরা এখানে প্যারামিটারগুলির এই ধ্রুবক টার্মগুলি বাদ দেব এবং তারপরে আমরা সমীকরণ পাব যা আমরা কেবলমাত্র ডেরিভেটিভ টার্ম এবং সেই প্যারামিটার থেকে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধারণ করব সুতরাং এখানে এই n 1 সমীকরণ থেকে এটিকে বাদ দিয়ে আমরা n তম ক্রমের একটি ডিফারেনশিয়াল সমীকরণ পাব সুতরাং আমরা উদাহরণের সাহায্যে দেখব কিভাবে এটি এখানে গঠন কাজ করে তাই আমরা এখন এই উদাহরণটি এখানে বিবেচনা করি সুতরাং আমরা ডিফারেনশিয়াল সমীকরণটি পাব যা xy aex be x x2 এই সম্পর্কের দ্বারা সন্তুষ্ট হবে সুতরাং এটি কার্ভ এর দুটি প্যারামিটার ফ্যামিলি তাই আমাদের a এবং b আছে তারা এখানে a এবং b আরবিটারি কনস্ট্যান্ট হবে সুতরাং আমাদের কার্ভের এই দুটি প্যারামিটার ফ্যামিলি আছে সুতরাং কার্ভ এর এই দুটি প্যারামিটার ফ্যামিলিের মধ্যে আমরা আশা করছি যে এটি একটি অনুরূপ ডিফারেনশিয়াল সমীকরণ হবে এটি একটি দ্বিতীয় অর্ডার ডিফারেনশিয়াল সমীকরণ এই সম্পর্কের ডেরিভেটিভ নেওয়ার পর সমীকরণ থেকে এই দুটি ধ্রুবককে দূর করার চেষ্টা করি সুতরাং এখানে কার্ভ এর প্রদত্ত ফ্যামিলিটি আমাদের xy aex be x x2 আছে এবং যদি আমরা x এর ক্ষেত্রে আমরা যা পাই তার সাথে পার্থক্য করি সুতরাং আমরা এখানে x y ডেরিভেটিভ প্লাস y হবে এবং এখানে x 1 এর ডেরিভেটিভ পাবো সুতরাং আমরা শুধুমাত্র একবার x এর সাথে পার্থক্য করেছি এবং এখন আমাদের আবার এই পার্থক্য করতে হবে কারণ আমরা এখানে সমীকরণে যথেচ্ছ ধ্রুবক দেখতে পাচ্ছি সুতরাং যদি আমরা আবার পার্থক্য করি তাহলে আমরা এই xy " 2y' aex be x 2 থেকে কী বের করব সুতরাং এখন আমরা ইতিমধ্যে এটিকে দুইবার পার্থক্য করেছি এবং এখন আপনি এই ধ্রুবকগুলি দূর করতে চান সুতরাং আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে aex be x 2 যা এই প্রদত্ত সম্পর্কের মধ্যেও আছে সুতরাং আমরা এখান থেকে উদাহরণস্বরূপ প্রতিস্থাপন করি যদি আপনি এই aex be x 2 কে প্রতিস্থাপন করেন এবং এখানে এই সমীকরণটি রাখেন তাহলে এই ধ্রুবক টার্মগুলি মুছে ফেলা হবে এবং আমরা একটি সমীকরণ পাবো যার মধ্যে ডেরিভেটিভ টার্ম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে সুতরাং এখানে এই সমীকরণটি ব্যবহার করে থাকি যাকে আমরা সমীকরণ নম্বর 1 বলি সুতরাং এখন আমরা এই xy " 2y' xy x2 2 পাব সুতরাং এখন আমরা এখানে এই ডিফারেনশিয়াল সমীকরণটি পেয়েছি যা দুটি প্যারামিটারের সাথে এই কার্ভ ফ্যামিলিের সাথে মিলে যায় অথবা অন্য কথায় এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান কিছুই নয় শুধু এই কার্ভের দুটি প্যারামিটারের দেওয়া ফ্যামিলি সুতরাং এভাবেই একটি নির্দিষ্ট কার্ভ ফ্যামিলি থেকে এই পার্থক্য সমীকরণের গঠন কাজ করে এবং প্রধানত এই বক্তৃতাগুলিতে আপনি দেখতে পাবেন যে এই প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণ থেকে এটি কীভাবে খুঁজে পাওয়া যায় কীভাবে এই কার্ভ ফ্যামিলিটি পেতে হয় সুতরাং আমাদের সাধারণ এবং বিশেষ সমাধানের অন্য ধারণা রয়েছে সুতরাং এটি নবম অর্ডার ডিফারেনশিয়াল সমীকরণ সুতরাং এখানে আমাদের এই n তম অর্ডার ডেরিভেটিভস এবং অন্যান্য লোয়ার অর্ডার ডেরিভেটিভসও আছে এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এবং y যেহেতু একটি সম্পর্ক এর অর্থ হল এটি একটি ডিফারেনশিয়াল সমীকরণ nth অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে সুতরাং আমরা সাধারণ সমাধান হিসাবে যাকে বলি তা হল সমাধান যা ইন্ডিপেন্ডেট আরবিটারি ধ্রুবক ধারণ করে সুতরাং সাধারণ সলিউশনেও আগের স্লাইডে যা আমরা পর্যবেক্ষণ করেছি আমরা কার্ভর দুটি প্যারামিটার ফ্যামিলি দিয়ে শুরু করেছি এবং তারপর সংশ্লিষ্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল দ্বিতীয় অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অন্য কোন উপায় যখনই আমাদের দ্বিতীয় অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে আমরা এই সমীকরণের সমাধান খুঁজে পাই অথবা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাধারণ সমাধান বলতে এটিকে দুটি প্যারামিটারের আরবিটারি কনস্টান্ট থাকতে হবে সমাধানের মধ্যে সুতরাং এখানে সাধারণ সমাধানের ঠিক সংজ্ঞা n ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্টান্ট ধারণকারীর সমাধান হবে সুতরাং প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের এই ডিফারেনশিয়াল সমীকরণের যে কোনও সমাধান হতে পারে এবং যদি এরকম nth অর্ডার সাধারণ ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে সংশ্লিষ্ট n ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট থাকে তবে আমরা এই সমাধানটিকে সাধারণ সমাধান বলি আরেকটি যা আমরা বিশেষ সমাধানের কথা বলছি তাই এই কোএফিসিয়েন্ট গুলিকে কিছু মান দেওয়া হয় যা অন্য কিছু সাপ্লিমেন্টরি এর উপর নির্ভর করে ডিফারেনশিয়াল সমীকরণের সাথে শর্ত দেওয়া যেতে পারে সুতরাং অন্যান্য তথ্যের উপর ভিত্তি করে আমরা এই কোইফিসিয়েন্ট গুলিকে মূল্যায়ন করতে পারি কারণ এই সাধারণ সমাধান কিছুই নয় এই n প্যারামিটার কার্ভগুলির ফ্যামিলি মাত্র সুতরাং কিন্তু একটি নির্দিষ্ট সমাধান থাকার অর্থ একটি নির্দিষ্ট কার্ভ থাকা তাই এটি তখনই সম্ভব যখন অন্য কিছু সাপ্লিমেন্টরি শর্তগুলি ডিফারেনশিয়াল সমীকরণের সাথে সরবরাহ করা হয় এবং তারপরে এই সাপ্লিমেন্টরি অবস্থার সাথে ডিফারেনশিয়াল সমীকরণ হিসাবে আমরা বিশেষ সমাধান পাব সুতরাং এখানে বিশেষ সমাধানের অর্থ হল এক বা একাধিক ইন্ডিপেন্ডেট ধ্রুবককে বিশেষ মান দেওয়া সমাধান সুতরাং সাধারণত এটি ফিজিকাল মডেল থেকে করা হয় কিছু অতিরিক্ত শর্ত সমস্যা টার্মা বিজ্ঞানের উপর ভিত্তি করে দেওয়া হয় এবং তারপর আমরা আসলে এই ধ্রুবক কিছু বা সব গণনা করতে পারেন এবং এখানে সমাধান কোন ইন্ডিপেন্ডেট আরবিটারি কনস্ট্যান্ট নেই সুতরাং কোন কল যাকে আমরা বিশেষ সমাধান বলি এবং যেমনটি আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে একটি ডিফারেনশিয়াল সমীকরণের সমাধানে আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা ডিফারেনশিয়াল সমীকরণের ক্রমের উপর নির্ভর করে এবং এর মধ্যে আমরা কমপক্ষে উদাহরণের মাধ্যমে দেখেছি যে nth অর্ডারের একটি সাধারণ সমাধান আমরা n আরবিটারি কনস্ট্যান্টগুলি ঠিক করে সুতরাং আসুন আমরা শুধু উদাহরণ দিয়ে যাই তাই এখানে উদাহরণস্বরূপ এই ডিফারেনশিয়াল সমীকরণটি একটি সাধারণ সমাধান সুতরাং আমরা কৌশলগুলি খুঁজে পাচ্ছি না বা সমাধান খুঁজে পেতে কোন কৌশল ব্যবহার করছি যা পরবর্তী বক্তৃতায় আলোচনা করা হবে এখানে আমরা শুধু সংজ্ঞা প্রদান করছি সুতরাং উদাহরণস্বরূপ এই y 2 সুতরাং এই সমাধানটি এই ডিফারেনশিয়াল সমীকরণকে সন্তুষ্ট করেছিল সুতরাং যদি আপনি এখানে এই dydx পায় উদাহরণস্বরূপ যে দুই গুণ x বিয়োগ c হবে এবং যদি আমরা এখন এই ডিফারেনশিয়াল সমীকরণে তা প্রতিস্থাপিত করি তাহলে এই 2 এবং মাইনাস চার গুণ হবে এই y 2 কি হবে এখানে আমাদের 4 2 হবে সুতরাং এটি বাতিল হয়ে যাবে এবং আমরা যা পর্যবেক্ষণ করি এখানে এই সমাধান যা একটি সন্তুষ্ট এই ডিফারেনশিয়াল সমীকরণকে সন্তুষ্ট করে এবং অতএব এটি একটি সমাধান এছাড়াও এতে রয়েছে এই একটি আরবিটারি ধ্রুবক এই c এর যেকোনো মানের জন্য এটি ডিফারেনশিয়াল সমীকরণ যা আমরা পর্যবেক্ষণ করেছি তা সন্তুষ্ট করবে সুতরাং c একটি আরবিটারি কনস্ট্যান্ট এবং এখানে অর্ডার ছিল 1 এই ডিফারেনশিয়াল সমীকরণের ক্রম ছিল 1 এবং সমাধানটিতে আমাদের 1 টি আরবিটারি কনস্ট্যান্ট আছে সুতরাং অতএব আমরা এটিকে সাধারণ সমাধান বলছি বিশেষ সমাধান তাই যদি আমরা এই c কে কোন মান দিই তাহলে আমরা সরাসরি বরাদ্দ করতে পারি কারণ c এর যেকোনো মানের জন্য একটি সমাধান আছে উদাহরণস্বরূপ যদি আমি y x2 কে কল করি সুতরাং y x2 এছাড়াও এই ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান আছে এবং শুধু এই c 0 সেট করে আমরা তা পাবো কিন্তু এখন এটি একটি বিশেষ সমাধান প্যারাবোলা নিলাম এটি একটি নির্দিষ্ট প্যারাবোলা কিন্তু এখানে সেই প্যারাবোলা এই প্যারামিটারের উপর নির্ভর করে এটি প্যারাবোলার একটি ফ্যামিলি ছিল কিন্তু এখন আমাদের এই ফ্যামিলি থেকে একটি নির্দিষ্ট কার্ভ রয়েছে সুতরাং আমরা এটিকে একটি বিশেষ সমাধান বা সাধারণ সমাধান বলি এটি ছিল সাধারণ সমাধান সুতরাং উভয়েরই সমাধান আছে কিন্তু একটি হল সাধারণ সমাধান অন্যটি হল একটি বিশেষ সমাধান বা বিশেষভাবে একটি প্যারামিটার কার্ভের এই ফ্যামিলি থেকে একটি কার্ভ আরেকটি উদাহরণ যা আমরা এখানে দেখতে পারি তা হল উদাহরণ সংখ্যা 2 সুতরাং এখানে আমরা এই yy x y 2 1 বিবেচনা করি সুতরাং এই পার্থক্য সমীকরণের সাধারণ সমাধান y cx 1c আসে সুতরাং এখানে আমাদের এই একটি প্যারামিটার ফ্যামিলি আছে c এই সমীকরণে এটি হল একমাত্র প্যারামিটার সুতরাং এটি কার্ভর একটি প্যারামিটার ফ্যামিলি এবং আমরা সহজেই এটি যাচাই করতে পারি সুতরাং এই c এর যেকোনো মানের জন্য এই ডিফারেনশিয়াল সমীকরণটিও সন্তুষ্ট হবে সুতরাং এটি সাধারণ সমাধান কারণ প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণটি ছিল প্রথম অর্ডার ডিফারেনশিয়াল সমীকরণ এবং আমরা সমাধান পাচ্ছি যা একটি আরবিটারি কনস্ট্যান্টও রয়েছে অতএব আমরা এটিকে একটি সাধারণ সমাধান বলি কিন্তু যদি আমরা এই ধ্রুবকটিকে কোন বিশেষ মান দিই তাহলে আমরা মূলত এই ফ্যামিলিের একটি উপাদান বা এই ফ্যামিলি থেকে একটি কার্ভ নির্বাচন করছি সুতরাং এটিকে বিশেষ সমাধান বলা হবে সুতরাং উদাহরণস্বরূপ এই ক্ষেত্রে যদি আমরা এই c 1 গ্রহণ করি তাহলে সেই ক্ষেত্রে এই y x 1 হবে এটি পার্থক্যকেও সন্তুষ্ট করবে যা আবার কেউ সহজেই দেখতে পারে সুতরাং y x 1 এবং এখানে y প্রাইম হবে 1 x এবং y প্রাইম স্কোয়ার 1 এর সমান সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি বাম হাত এই x বাতিল হয়ে গেছে তাই 1 সমান 1 তাই এটি স্বাভাবিকভাবেই সন্তোষজনক ডিফারেনশিয়াল সমীকরণ কারণ যে কোনও সি যে ডিফারেনশিয়াল সমীকরণকে সন্তুষ্ট করে এখন এই y x 1 যেটি একটি কার্ভ যা এই রেখার ফ্যামিলি থেকে সরলরেখা আমরা এটি একটি বিশেষ সমাধান হিসাবে পেয়েছি সুতরাং এটি আর সাধারণ সমাধান নয় এটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের একটি বিশেষ সমাধান সমাধান নির্ধারণের জন্য আরেকটি পরিভাষা ব্যবহার আছে সুতরাং স্পষ্ট সমাধান বলা হয় বা আমরা একটি ইমপ্লিসিট সমাধান হিসাবেও বলা হয় সুতরাং এখানে সুস্পষ্ট সমাধান y y হবে যখন সমাধানটি এই ফর্মটিতে দেওয়া হয় যে y ডিপেন্ডেট ভেরিয়েবলটি ডানদিকে হবে তখন সবকিছুই ইন্ডিপেন্ডেট ভেরিয়েবল হিসাবে থাকে সুতরাং y এবং x এর কোন ইমপ্লিসিট সম্পর্ক নেই বরং আমরা এটিকে x এর পরিপ্রেক্ষিতে y এর একটি সুস্পষ্ট সম্পর্ক হিসাবে বলি সুতরাং আমাদের y কে x এর পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে অন্য কোন ইমপ্লিসিট সম্পর্ক নয় সুতরাং এটিকে স্পষ্ট সমাধান বলা হয় সুতরাং যদি আমরা আমাদের ডিফারেনশিয়াল সমীকরণ থেকে বেরিয়ে আসি তাহলে এই ফর্মের সমাধান হল y x এর ফাংশনের সমান এবং ইমপ্লিসিট সমাধানের ক্ষেত্রে আমরা x এবং y এর এই সম্পর্কটি পাই এখানে সম্পর্ক যা প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণকে সন্তুষ্ট করে এবং তাই এটিকে ইমপ্লিসিট সমাধান বলা হয় সুতরাং উদাহরণস্বরূপ আমরা এই ডিফারেনশিয়াল সমীকরণটি গ্রহণ করে দ্বিতীয় অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন y " k2y 0 পাই এবং আমরা এখন প্রতিস্থাপন করে পর্যবেক্ষণ করতে পারি আসলে এই মুহুর্তে যেহেতু আমরা এখন সমাধানের কৌশলগুলি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি একটি প্রয়োজনীয় সমাধান কারণ এটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণকে সন্তুষ্ট করবে এবং অতএব কিন্তু আমরা এখানে আর কি পর্যবেক্ষণ করি যেখানে এটি স্পষ্ট সমাধান কারণ এই y টি x ডান হাতের দিক দিয়ে দেওয়া হয়েছে এখানে এটি x এর একটি ফাংশন সুতরাং এটি তখন একটি স্পষ্ট সমাধানexplicit solution হয় y হল x এর পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি এবং এখন ইমপ্লিসিট সমাধানের জন্য এটি স্পষ্ট সমাধান এবং আরেকটি উদাহরণ আছে যেখানে x 3yy ' 0 কে প্রথম অর্ডার ডিফারেনশিয়াল সমীকরণ বলা হয় এবং এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এটি x2 3y2 c হবে এটি এই ডিফারেনশিয়াল সমীকরণকে সন্তুষ্ট করে তাই যদি আপনি ডিফারেনশিয়াল সমীকরণটি সন্তুষ্ট করেন তাহলে সমাধান যা আমরা সহজেই দেখতে পারি সুতরাং যদি আমরা উদাহরণস্বরূপ পার্থক্য করি তাহলে এই সম্পর্কটি আমরা 2 x প্লাস 6 y এবং dy এর উপর dy 0 এর সমান হবে সুতরাং এখান থেকে আমরা গণনা করতে পারি প্রকৃতপক্ষে বা আমরা এখানে মাত্র 2 দ্বারা ভাগ করি তাই আমরা এখানে x 3yy ' 0 পাব সুতরাং স্বাভাবিকভাবেই এটি এই ডিফারেনশিয়াল সমীকরণকে সন্তুষ্ট করছে কিন্তু এখানে আলাদা কি এখন এখানে আগের থেকে এই x y এর ফাংশনটি x এর পরিপ্রেক্ষিতে y এর এক্সপ্লিসিট সম্পর্ক হিসাবে দেওয়া হয়নি কিন্তু এখানে x এবং y এর পরিপ্রেক্ষিতে দেওয়া একটি ইমপ্লিসিট সম্পর্ক সুতরাং আমরা এই ধরনের সমাধানকে ইমপ্লিসিট সমাধান বলি সুতরাং এই সঙ্গে আমরা এখন সিদ্ধান্তে আসা সুতরাং আমরা অর্ডার এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রী এবং কিছু শ্রেণীবিভাগও করেছি মূলত এর উপর ভিত্তি করে সমীকরণটি লিনিয়ার বা এটি একটি অ লিনিয়ার সমীকরণ বলব আমরা এই লেকচারেও দেখেছি যে কিভাবে কার্ভর প্যারামিটার n প্যারামিটার ফ্যামিলির মধ্যে দিয়ে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হয় সুতরাং সেখানে আমাদের অবশ্যই এই n প্যারামিটার ফ্যামিলির পার্থক্য করতে হবে n বার এবং তারপর n 1 সমীকরণগুলির সেট খুঁজে পেয়েছে আমাদের এই পরামিতিগুলি বাদ দিতে হবে এবং তারপর আমরা ডিপেন্ডেট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে এবং তাদের ডেরিভেটিভের একটি সম্পর্ক পাব যা ডিফারেনশিয়াল সমীকরণ সুতরাং ভবিষ্যতে বক্তৃতাগুলিতে আমরা প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান কীভাবে খুঁজে পাওয়া যায় তা দেখব সুতরাং কিভাবে সমাধান খুঁজে পেতে হয় তা দেখব কার্ভর একটি নির্দিষ্ট ফ্যামিলি বা কার্ভর সাধারণ ফ্যামিলি যেটি নির্দিষ্ট ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান হিসাবে হবে তা কীভাবে কার্ভর ফ্যামিলি খুঁজে বের করতে হবে অন্য কথায় যা আমরা এখানে আলোচনা করেছি তা হল n তম অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাধারণ সমাধান যার মধ্যে n আরবিটারি কনস্ট্যান্ট রয়েছে সুতরাং সাধারণ সমাধান কিছুই নয় কিন্তু কার্ভর n প্যারামিটার ফ্যামিলি যা প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণকে সন্তুষ্ট করে এবং এইগুলি আমরা রেফারেন্সগুলি বক্তৃতা প্রস্তুত করার জন্য ব্যবহার করেছি আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ